আমরা শিখেছি যে বিভব পোয়াসোঁ সমীকরণPoisson's equation মেনে চলে অর্থাৎ বিভবের ল্যাপ্লাসিয়ান সমান মাইনাস আধান ঘনত্ব বাই এপসাইলন 0 বা কিছু বিশেষ ক্ষেত্রে ল্যাপ্লাসের সমীকরণLaplace's equation বলে যে ডেল স্কয়ার V হল 0 সেই সব জায়গায় যেখানে কোন আধান নেই এর কিছু প্রভাব আছে আর যেমন আমি আগেও বলেছি এই গুলিই হল বিভবের জন্য ডিফারেন্সিয়াল সমীকরণ তোমরা যদি বিভব নির্ণয় করতে এদের ব্যবহার করতে চাও আগে এটা দেখাতে হবে যে এরা সঠিক সীমানা শর্ত ব্যবহার করলে অনন্য ফল দেয় এদের প্রভাব সম্পর্কে আমি একটাই কথা বলব যে আমি যদি ডেল স্কয়ার V সমান 0 লিখি তার মানে হল একটি নির্দিষ্ট স্থানে বিভবের কোন সর্বাধিক বা সর্বনিম্ন মান নেই যার ফলে এক বিন্দু তে যদি বিভবের মান সর্বোচ্চ হয় অন্যদিকের একটি বিন্দু তে তার মান সর্বনিম্ন হতে বাধ্য এটি কল্পনা করার একটি ভাল উপায় হল নিজের হাতের এই অংশ টি দেখো এখানে এক দিক থেকে আঙ্গুল গুলি হয়ে বুড়ো আঙ্গুল অবধি আসতে তোমরা একটি সর্বনিম্ন জায়গা দেখছ অথচ হাতের তালু থেকে অন্য দিকে গেলে একটি সর্বোচ্চ জায়গা পাওয়া যাবে তাই এখানে কোন সর্বাধিক বা সর্বনিম্ন মান নেই একে বলা হয় স্যাডল পয়েন্ট আর এখানে সেই রাশি উচ্চতা যাই হোক তার ডেল স্কয়ার এর মান 0 হবে এর মানে হল একটি আধান বিহীন স্থানে কোন সুস্থিতি বিন্দুথাকে না এটাই আমাদের বুঝতে হবে যদি কোন সর্বাধিক বা সর্বনিম্ন মান না থাকে এর অর্থ হল বিভব একদিকে সর্বাধিক হলে অন্য দিকে সর্বনিম্ন হয় আমি যদি এখানে একটি আধান রাখি সেটি এই দিকে স্থিতিশীল হতে পারে যেই দিকে তার মান সর্বনিম্ন হয় অন্য দিকে আবার সে দূরে সরে যেতে পারে আর তারই পরিণাম হল ডেল স্কয়ার V সমান 0 হওয়া গাণিতিক ভাবে দেখতে হলে এই ভাবে দেখা যেতে পারে ধর একটি বিন্দু আছে যেখানে মান সর্বাধিক তখন আমি যদি একটি খুব ছোট গোলক নিই ও সেই পৃষ্ঠতলে গ্র্যাড V এর ডাইভারজেন্স গণনা করি ডাইভারজেন্স উপপাদ্যের জন্য এই আয়তনের ওপর গ্র্যাড V এর ডাইভারজেন্স এর সমান হবে গ্র্যাড V ডট d s এই পৃষ্ঠতলের ওপর যেহেতু এটি হয় সর্বাধিক বা সর্বনিম্ন গ্র্যাড V এর চিহ্ন পুরো পৃষ্ঠতলের ওপর একই থাকে তাই বিন্দু যদি সর্বাধিক বা সর্বনিম্ন হয় গ্র্যাড V এর চিহ্ন পুরো পৃষ্ঠতলের ওপর একই থাকে আর তার মানে হল গ্র্যাড V ডট d s এর ইন্টিগ্রেশান 0 নয় কিন্তু অন্য দিকে দেখ এই ডেল স্কয়ার V d v আর এটি সমান 0 তাহলে আমি এক অসঙ্গতি লক্ষ্য করছি এমন পরস্পরবিরোধী পর্যায়ে এসে আমরা বুঝতে পারছি যে শুরু তে এটা ধরে নেওয়া যে আমরা হয় সর্বাধিক বা সর্বনিম্ন অবস্থানে আছি নিশ্চই ভুল ছিল তাই সর্বাধিক বা সর্বনিম্ন হতে পারেনা ভৌতিক ভাবে তা আমরা এই ভাবে বুঝে নিতে পারি কোন আধান বিহীন অঞ্চলে গাউস এর সুত্র আমাদের বলে যে E ডট d s সমান 0 অর্থাৎ একটি আধান বিহীন অঞ্চলে যদি কোন বিন্দু থাকে যেখানে তড়িৎ ক্ষেত্র রেখা ভেতরে আসছে তাদের বাইরেও যেতে হবে তাই এমন জায়গায় কোন আধান থাকলে তা কখনই সুস্থিতি অবস্থায় থাকবে না কারণ যত রেখা ভেতরে আসছে ততই বেরিয়ে যাচ্ছে এই কথা বলা আর ডেল স্কয়ার V এর মান 0 বলা একই একে এর্নশও উপপাদ্য নামে ডাকা হয় যার অর্থ হল আধান বিহীন অঞ্চলে আধান কখনই সুস্থিতি অবস্থায় থাকতে পারে না এখন সমাধানের অনন্যতা নিয়ে কথা বলা যাক ল্যাপ্লাস বা পোয়াসোঁ সমীকরণ সমাধানের অনন্যতা কোন নির্দিষ্ট সীমানা শর্তের জন্য সীমানা শর্ত বলতে বোঝায় আমরা কোন নির্দিষ্ট সীমানায় বিভব কত তা উল্লেখ করে দিয়েছি তাহলে একটি আবদ্ধ সীমানা ধরে নিই সেটি অনন্তে থাকতে পারে ও আমাদের কাছে সীমানায় নির্দিষ্ট বিভব আছে তার নাম দেওয়া যাক V নট এই সীমানার ভেতর আধান ধরে নেওয়া যাক রো r প্রাইম তাহলে তোমরা পাবে ডেল স্কয়ার V সমান মাইনাস রো r প্রাইম সেই r এ বাই এপসাইলন 0 ধরা যাক এর দুটি সমাধান আছে V 1 r ও V 2 r দুটিই এই সমীকরণ মানে ও একই সীমানা শর্তও সন্তুষ্ট করে আরেকটি ফাংশান ফাই r ধরা যাক যার মান V 1 মাইনাস V 2 এই ফাই ও কিন্তু এটা সন্তুষ্ট করবে যে ডেল স্কয়ার ফাই সমান 0 ও সীমানায় ফাই সমান 0 কারণ ফাই হল দুটি বিভবের পার্থক্য যারা একই সীমানা শর্ত সন্তুষ্ট করে ও পোয়াসোঁ সমীকরণ মেনে চলে এবার ফাই গ্র্যাড ফাই এর ডাইভারজেন্স দেখে নেওয়া যাক যা তোমরা সহজেই দেখাতে পারো কম্পোনেন্ট নিয়ে যার হবে গ্র্যাড ফাই স্কয়ার যোগ ফাই গ্র্যাড স্কয়ার ফাই এটা অনেকটা এই ভাবে বুঝতে পারো যে কোন ফাংশান f d বাই d x f এর d বাই d x হবে d f বাই d x স্কয়ার যোগ f d 2 f বাই d x স্কয়ার এটা অনেকটা একই রকম আর তোমরা কম্পোনেন্ট নিয়ে সেটা দেখাতে পারো তবে আমি এটা ব্যবহার করছি অনন্যতা প্রমাণ করতে দুই দিক কেই ইন্টিগ্রেট করা যাক এই হল ফাই গ্র্যাড ফাই এর ডাইভারজেন্স তাই একে এই আয়তনের ওপর ইন্টিগ্রেট করব তা সমান হবে গ্র্যাড ফাই মড স্কয়ার আয়তন এর ওপর যোগ ফাই ডেল স্কয়ার ফাই আয়তনের ওপর আমরা যেহেতু দেখেছি যে ডেল স্কয়ার ফাই 0 এই পদ টি থাকবেনা বাঁ দিকে ডাইভারজেন্স উপপাদ্যের সাহায্যে আমি পাবো পৃষ্ঠতলের ওপর ইন্টিগ্রেশান ফাই গ্র্যাড ফাই ডট d s সমান গ্র্যাড ফাই স্কয়ার d v যদিও গ্র্যাড ফাই স্কয়ার সব সময়েই ধনাত্মক তাই গ্র্যাড ফাই স্কয়ার d V সমান হবে 0 যা সঙ্গে সঙ্গে বলে দেবে যে গ্র্যাড ফাই হল 0 অর্থাৎ ফাই এর গ্র্যাডিএন্ট বা ডেরিভেটিভ 0 যার অর্থ হল ফাই একটি ধ্রুবক মানে V 1 ও V 2 র পার্থক্য সর্বাধিক হিসাবে কোন ধ্রুবক হতে পারে কিন্তু যেহেতু তারা একই সীমানা শর্ত মেনে চলে এই ধ্রুবক এর মান 0 হওয়াই উত্তম যার মানে হল V 1 সমান V 2 এটা আমাদের যা বোঝালো তা হল কোন নির্দিষ্ট আধান বণ্টনের জন্য পোয়াসোঁ সমীকরণ দিয়ে বিভবের সমাধান করলে তা অনন্য হয়

দুটি আলাদা বিভব একই পোয়াসোঁ সমীকরণ একই সীমানা শর্ত মেনে সন্তুষ্ট করতে পারেনা যেহেতু রো সমান 0 একটি বিশেষ অবস্থা তাই ল্যাপ্লাস সমীকরণ ও সীমানা শর্ত মেনে আমাকে একই উত্তর দেয় তাই ডেল স্কয়ার V সমান রো বাই এপসাইলন 0 এর সমাধান প্রদেয় সীমানা শর্ত মেনে করলে তা সব সময় অনন্য তাহলে দেখে নিই আমরা এখানে এলাম কি ভাবে আমরা এখানে এলাম এই পার্থক্যের ডাইভারজেন্স দিয়ে যেখানে পার্থক্য ফাই হল V 1 মাইনাস V 2 আর আমরা দেখলাম যে গ্র্যাড ফাই নিশ্চই 0 এর সঙ্গে সম্বন্ধিত ভৌতিক ঘটনা হল যে যদি আমার কাছে আধান বিহীন আবদ্ধ পৃষ্ঠতল থাকে অর্থাৎ ভেতরে কোন আধান নেই ও সম্পূর্ণ সীমানায় V সমান তাহলে ভেতরে তড়িৎ ক্ষেত্র 0 হয় এটা অনেকটা সেই আগে বলা ধাতব গোলক নেওয়ার মত কিন্তু এখন যে কোন আকার এর ধাতব আয়তন নেওয়া যাক তাকে আমি কিছু বিভব ও দিলাম যাতে তার সম্পূর্ণ পৃষ্ঠতল সমবিভব হয় কারণ ধাতুর দুটি জায়গায় আলাদা বিভব হতে পারেনা নাহলে একদিক থেকে আধান অন্য দিকে যাওয়া শুরু করবে অথচ ভেতরে তড়িত ক্ষেত্র 0 এটা অনেকটা এমন যে আমি একটি সমবিভব পৃষ্ঠ তৈরি করলাম যা আবদ্ধ সম্পূর্ণ পৃষ্ঠতলেই বিভব সমান যার ফলে ভেতরে তড়িৎ ক্ষেত্র 0 এবার একে দেওয়া যাক ডাইভারজেন্স উপপাদ্য ব্যবহার করার আগে এবার ভেতরে ডেল স্কয়ার V হবে 0 কারণ ভেতরে কোন আধান নেই আবার আমরা V গ্র্যাড V এর ডাইভারজেন্স নেব যা হবে গ্র্যাড V স্কয়ার যোগ V ল্যাপ্লাসিয়ান V কিন্তু ভেতরে কোন আধান না থাকার ফলে এই রাশি টি 0 হবে এবার ভলিউম ইন্টিগ্রাল নেওয়া যাক V গ্র্যাড V এর ডাইভারজেন্স সমান V মড স্কয়ার এর গ্র্যাড এই আয়তনের ওপর বাঁ দিকে আমি লিখতে পারি ইন্টিগ্রাল V গ্র্যাড Vএই ডট দেওয়া পৃষ্ঠের ওপর সমান হল ইন্টিগ্রাল গ্র্যাড V স্কয়ার আয়তনের ওপর তোমরা কিন্তু এই V ও এই V এর মধ্যে গুলিয়ে ফেল না

এবার যদি V কে দেখি পৃষ্ঠতলের ওপর গ্র্যাড V আমরা বলেই দিচ্ছি যে পৃষ্ঠ টির ওপর সমান বিভব আছে তাই এই V কিন্তু পৃষ্ঠ টির ওপর না তাই আমি V কে বাইরে নিয়ে এসে লিখতে পারি ও এখানে থাকে ইন্টিগ্রেশান গ্র্যাড V ডট d s গ্র্যাড V কি মাইনাস E তাহলে এটা হল V ইন্টিগ্রেশান মাইনাস E ডট d s যেহেতু ভেতরে আধান নেই গাউস এর সুত্র অনুযায়ী এই পদ টি 0 ও বাঁ দিক এর রাশি থাকবেনা ও বুঝে নিয়ে যে ইন্টিগ্রাল গ্র্যাড V মড স্কয়ার d v সমান 0 আমরা ব্যাখ্যা দিতেই পারি যে ভেতরে গ্র্যাড V 0 তাই আমি যদি সমবিভব পৃষ্ঠতল নিই আবদ্ধ পৃষ্ঠতল যার সর্বত্র সমান বিভব তার ভেতরে তড়িৎ ক্ষেত্র 0 হবে উদাহরন স্বরূপ তোমরা এই পরীক্ষা টি বাড়ি তেই করতে পারো একটি ধাতব টিফিন বাক্স নাও ও তোমার মোবাইল টি তার মধ্যে রেখে দাও কল করলে দেখবে কল ঢুকছে না কারণ ভেতরে তড়িৎ ক্ষেত্র 0 সবটাই শিইল্ড হওয়ার ফলে আবদ্ধ ধাতব পৃষ্ঠতলের মধ্যে তরঙ্গ প্রবেশ করতেই পারেনা এই ধারণা কে ব্যাবহার করে বানানো হয় ফ্যারাডের খাঁচা Faraday's cage একটি আবদ্ধ পৃষ্ঠতল তৈরি করা হয় ধাতব জাল দিয়ে ও তার মধ্যে যন্ত্র রেখে দেওয়া হয় যাতে তারা বাইরের কোন তড়িৎ সঙ্কেত দ্বারা খারাপ না হয়ে যায় কারণ বাইরে তড়িৎ নিয়ে যাই করা হোক না কেন ভেতরে ক্ষেত্র 0 হবে কারণ কোন ধাতব জাল বা ধাতব পৃষ্ঠতলের ওপর বিভব সমান